সেল কালচার টেকনোলজির বক্তৃতাক্রমে আবার স্বাগত আমরা আগের ক্লাসে ডিফাইন্ড সিস্টেমের ব্যাপারে আলোচনা করেছিলাম এবং আমরা ঠিক করেছিলাম যে এই ক্লাসে আমরা এই ডিফাইন্ড সিস্টেমের উৎপত্তি এবং কেন ও কিভাবে আমরা এই ডিফাইন্ড সিস্টেমকে অর্জন করতে পারি সেই সম্পর্কে আলোচনা করব ডিফাইন্ড সিস্টেমের ব্যাপারে আলোচনা করার ক্ষেত্রে আমাদের সেল কালচার টেকনোলজির গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের stakeholder দিকে নজর দিতে হবে সারা বিশ্বে সেল কালচার টেকনোলজির অন্যতম বৃহত্তম স্টেকহোল্ডার হলো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো এর কারণ কি এর কারণ যেকোনো ধরনের ড্রাগ আবিষ্কার বিভিন্ন চ্যানেল এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় প্রথমে কেমিস্টরা y নামক কোনো নির্দিষ্ট রোগের জন্য x সংখ্যক মলিকিউল প্রস্তুত করে বা তারা কোনো নির্দিষ্ট ধরনের প্যাথোলজিক্যাল অবস্থার জন্য প্রকৃতি বা অন্য কোনো উৎস থেকে x সংখ্যক মলিকিউল আইসোলেট করে এরপর তারা এগুলোকে পরীক্ষা করে দেখে অবশ্যই তারা প্রথমেই সরাসরি প্রাণীদের ওপর এগুলি পরীক্ষা করতে পারেনা এগুলিকে প্রথমে সেল কালচারে বা ইনভিট্রো কন্ডিশনে কোষের ওপর পরীক্ষা করা হয় তাহলে আজকে আমরা পঞ্চম সপ্তাহের দ্বিতীয় লেকচারে আছি আমরা আজকে ডিফাইন্ড সিস্টেমের উৎপত্তি সম্পর্কে আলোচনা দিয়ে শুরু করছি এরপর আমরা এই ডিফাইন্ড সিস্টেমের প্রয়োজনীয়তা এবং কিভাবে আমরা এই ধরনের সিস্টেম অর্জন করতে বা তৈরি করতে পারি সেই সম্পর্কে আলোচনা করব আমি তোমাদের ড্রাগ আবিষ্কারক ইন্ডাস্ট্রিগুলো বা ড্রাগ আবিষ্কারের পদ্ধতিগুলো সম্পর্কে বলছিলাম কোনো রকমের প্রাণী বা ইন ভিভো ট্রায়ালে যাওয়ার আগে সেল কালচার অর্থাৎ ইনভিট্রো ট্রায়ালগুলোর উপর ভীষণ ভাবে নির্ভর করা হয় এর জন্য কিছুটা চিন্তা ভাবনার প্রয়োজন এর থেকে আমি কি বোঝাতে চাইছি ধরা যাক সিস্টেমে এমন একটা ওষুধ তৈরির জন্য কাজ করা হচ্ছে যা অ্যালজাইমার্সের Alzheimer's প্রতিষেধক হিসাবে ব্যবহৃত হবে এখন তোমাদেরকে এগুলো পরীক্ষা করতে হবে এই পরীক্ষা করার জন্য তোমাদের প্রথমেই ইন ভিট্রো সেটআপের প্রয়োজন পড়বে তাহলে আমি এইভাবে এগোবো ধরা যাক আমাদের কাছে একটা কাল্পনিক কেস স্টাডি রয়েছে কিন্তু এই কাল্পনিক বা হাইপোথেটিক্যাল কেস স্টাডিই আমি ডিফাইন্ড সিস্টেম বলতে কি বোঝাতে চাইছি তা তোমাদেরকে বুঝতে সাহায্য করবে আমরা আবার ডিফাইন্ড সিস্টেমে ফিরে আসবো এখন উদাহরন হিসাবে ধরা যাক এই ড্রাগ আবিষ্কার প্রক্রিয়ার উদ্দেশ্য হলো x সংখ্যক ড্রাগকে খুঁজে নেওয়া যেগুলো অ্যালজাইমার্স রোগের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে তাহলে যে সমস্ত জিনিসের প্রয়োজন পড়বে সেগুলো গুনে নেয়া যাক আমরা জানি যে ইনভিট্রো ট্রায়াল এবং ইনভিভো ট্রায়াল সম্পাদন করতে হবে এবং তোমাদেরকে অবশ্যই সঠিক ক্রম অনুসরণ করতে হবে তোমরা সঠিকভাবে ইনভিট্রো ট্রায়াল সম্পাদন না করেই ইন ভিভো ট্রায়ালে ঝাঁপ দিতে পারো না অ্যালজাইমার্সের ড্রাগ সংক্রান্ত বিষয়ে তোমরা প্রচুর কাজ দেখতে পাবে এই বিষয়ে আসার আগে অ্যালজাইমার্স রোগে কি ঘটে সেই সম্পর্কে আলোচনা করা যাক তোমরা মস্তিষ্কের হিপোক্যাম্পাল নিউরনগুলো হারিয়ে ফেলতে থাকবে যদি তোমরা মস্তিষ্কের দিকে লক্ষ্য করো তাহলে ধরা যাক এই হলো মস্তিষ্কের ডর্সাল ভিউ তোমরা উপর থেকে মস্তিষ্ককে পর্যবেক্ষণ করছো এবং এটা হলো মস্তিষ্কের ভেন্ট্রাল ভিউ যেখানে তোমরা ভেন্ট্রাল দিক দিয়ে মস্তিষ্ককে পর্যবেক্ষণ করছো এবং এই জায়গায় সামান্য গভীরে হিপোক্যাম্পাস অবস্থান করছে ভালো সার্জিক্যাল দক্ষতা না থাকলে এই হিপোক্যাম্পাসকে আইসোলেট করা সম্ভব নয় তোমাদেরকে এর নিচে যেতে হবে এবং টিস্যুটিকে টেনে বার করতে হবে এখন অ্যালজাইমার্সের ক্ষেত্রে কি ঘটে হিপোক্যাম্পাসের অংশ এই কোষগুলো অর্থাৎ নিউরনগুলোতে অত্যন্ত সুন্দর পিরামিডাল জিওমেট্রি লক্ষ্য করা যায় এদের সেল বডিকে অনেকটা পিরামিডের মতো দেখতে হয় এবং এই কোষগুলো যথেষ্ট বড়ো তাহলে এরা সাধারণত এই রকমের দেখতে হয় তোমরা যদি এদের সেল বডিগুলোর দিকে লক্ষ্য করো তাহলে তাদেরকে অনেকটা পিরামিডের মতো দেখতে লাগে অর্থাৎ এদের গঠনে ত্রিমাত্রিকতা দেখা যায় সুতরাং এই নিউরনগুলোকে পিরামিডাল নিউরন বলে এই পিরামিডাল নিউরনগুলো এই স্ট্রাকচারের মধ্যে সার্কিটের সিরিজ তৈরি করে যেগুলোকে CA 1 2 3 4 বলে এবং অবশ্যই ডেন্টেট জাইরাস বলে একটি অঞ্চল থাকে অ্যালজাইমার্সের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বয়সের পর এই পিরামিডাল নিউরনগুলো মরে যেতে থাকে এগুলো সাধারণত এজ রিলেটেড ডিজঅর্ডার বা বয়সজনিত ব্যাধি সুতরাং যখন আমরা অ্যালজাইমার্স নিয়ে কথা বলি বা বয়স সম্পর্কিত নিউরো ডিজেনারেটিভ রোগগুলো নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে নিউরনগুলোর বয়স ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ তোমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে এই নিউরনগুলোর বয়স বাড়তে থাকে এবং এই বয়স্ক নিউরনগুলো কোনো এক অজানা কারণে মরে যায় এখন তোমরা এই এজিং নিউরনগুলোর জন্য ড্রাগ খুঁজে বের করতে চাইছো বেশিরভাগ জায়গায় যে দৃষ্টান্তগুলো অনুসরণ করা হয় কিছু কিছু ক্ষেত্রে এর পরিবর্তন ঘটছে আমি তোমাদের সাথে প্রচলিত দৃষ্টান্তগুলো নিয়ে আলোচনা করব তাহলে এটা হলো তোমাদের কেস স্টাডি প্রথম যে জিনিসটা তোমাদের প্রয়োজন হবে তা হলো হিপোক্যাম্পাল কালচার যাকে অবশ্যই প্রাইমারি কালচার হতে হবে কারণ হিপোক্যাম্পাল সেললাইন বলে কিছু হয় নাকারণ এগুলো হলো সম্পূর্ণরূপে ডিফারেন্সিয়েটেড হয়ে যাওয়া কোষ এরপর তোমাদের ডিফাইন্ড মিডিয়ামের প্রয়োজন হবে এর কারণ সম্পর্কে আমি পরে আলোচনা করছি এরপর দরকার ডিফাইন্ড সাবস্ট্রেট এবং ডিফাইন্ড গ্রোথ কন্ডিশন এই জিনিসগুলো হলো সর্বাপেক্ষা প্রয়োজনীয় এবং এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব তাহলে বর্তমান পরিস্থিতি কি বা সবাই কি কাজ করছে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করা যাক তাহলে এখন তোমাদের কাছে হিপোক্যাম্পাল কালচার রয়েছে সাধারণত এক্ষেত্রে 18 তম এমব্রায়োনিক দিনের rat বা মাউস ব্যবহার করা হয় এই কথার অর্থ কি একটা rat বা একটা প্রেগন্যান্ট rat বা একটা প্রেগন্যান্ট মাউস সাধারণত 21 থেকে 23 দিনের প্রেগনেন্সি ফেজের মধ্যে দিয়ে যায় 18 তম দিনের ফিটাসকে নিয়ে পরীক্ষা করা হয় তাহলে এখানে দুটো শব্দ ব্যাবহার করা হচ্ছে যখন তারা 1 থেকে 21 বা 24 দিনের এই সম্পূর্ণ সাইকেলের মধ্যে দিয়ে যায় তখন 14 তম দিন অবধি বলা হয় এমব্রায়ো এবং 14 তম দিন থেকে জন্ম পর্যন্ত বলা হয় ফিটাস এখন 17 তম বা 18 তম দিনে ফিটাসের হিপোক্যাম্পাস সুগঠিত হয়ে ওঠে তাহলে তোমরা এবার কি করছো তোমরা মা মাউস বা rat কে নিচ্ছো এবং তাকে স্যাক্রিফাইস করছো আমি ভালোভাবে বোঝাবার জন্য পরের স্লাইডে যাচ্ছি এখন তোমরা কি পদ্ধতিতে স্যাক্রিফাইস করছো তা খুবই গুরুত্বপূর্ণ তোমরা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করছো নাকি ক্লোরোফর্ম ব্যবহার করছো নাকি সার্ভিকাল ডিসলোকেশন পদ্ধতি অবলম্বন করছো তা স্থির করে নিতে হবে এরপর তোমরা ফিটাসকে আইসোলেট করবে এরপর মস্তিষ্ক ব্যবচ্ছেদ করে হিপোক্যাম্পাস বের করে আনতে হবে তাহলে এখানে মস্তিষ্কটা রয়েছে এবং আমি তোমাদেরকে আগেই বলেছি যে এটা হলো মস্তিষ্কের ডর্সাল সাইড এবং এখানে এটা হলো ভেন্ট্রাল সাইড এবং এই জায়গায় তোমাদের প্রয়োজনীয় টিস্যুটি রয়েছে সুতরাং হিপোক্যাম্পাসকে বের করে আনার জন্য খুব দক্ষ হাতের প্রয়োজন ফিটাল হিপোক্যাম্পাসকে দেখতে অনেকটা এই রকমের হয় গ্রীক ভাষায় এই হিপোক্যাম্পাস শব্দের অর্থ হলো সী হর্স বা সমুদ্র ঘোড়া হিপোক্যাম্পাসের আকৃতি অনেকটা সামুদ্রিক ঘোড়ার মতো হওয়ায় এর এইরূপ নামকরণ করা হয়েছে এখন এই হিপোক্যাম্পাস টিস্যুকে ডিসোসিয়েট করতে হবে ডিসোসিয়েট বলতে আমি বোঝাতে চাইছি তোমরা এই টিস্যুকে অত্যন্ত ছোটো সুক্ষ সুক্ষ পিরামিডাল নিউরনের বিশাল নেটওয়ার্ক হিসেবে কল্পনা করতে পারো এই নিউরনগুলোর মাঝে প্রচুর পরিমাণে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকে আমি এখানে দুতিনটে নিউরনকে দেখাচ্ছি কিন্তু প্রকৃতপক্ষে হাজার হাজার নিউরন একত্রে এই টিস্যু গঠন করে তাহলে তোমরা কি করছো তোমরা কোনো x y z পদ্ধতির মাধ্যমে এই কোষগুলোকে বিভক্ত করে সিঙ্গেল সেল সাসপেনশনে পরিণত করছো তাহলে কোষগুলো এইভাবে আলাদা হয়েছে কিন্তু এই প্রক্রিয়া চলাকালীন এগুলো ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাহলে তোমরা সিঙ্গেল সেল সাসপেনশন হিসাবে অনেকটা এই ধরনের জিনিস পাবে তাহলে এই ধরনের পৃথক পৃথক কোষগুলোকে পাচ্ছো এবং একে সিঙ্গেল সেল সাসপেনশন বলা হয় এখন তোমরা কীভাবে এই কাজটি সম্পাদন করতে চলেছো তোমাদের কাছে থাকা উপায়গুলো হলো হয় তোমরা টিস্যুটাকে মেকানিক্যালি ডিসোসিয়েট করো টিস্যুটি খুব নরম হওয়ার কারণে তোমরা একে মেকানিক্যালি ডিসোসিয়েট করতে পারো তোমরা একটা পাইপেট টিপ নাও এবং এই টিপটাকে সামান্য কেটে নাও তাহলে তোমাদের কাছে ছোট ছিদ্র যুক্ত এই ধরনের জিনিস পড়ে থাকছে মিডিয়ামের মধ্যে টিস্যুটি রয়েছে এখন একে একবার পাইপেট টিপের ভিতরে ঢুকাতে হবে এবং তারপর বাইরে বের করে দিতে হবে এবং এই প্রক্রিয়া ক্রমাগত সম্পাদন করে যেতে হবে এর ফলে তোমরা সিঙ্গেল সেল সাসপেনশন পেতে সক্ষম হবে তাহলে এটা এক ধরনের শিয়ার ফোর্স যার মাধ্যমে টিস্যুটিকে ভেঙে ফেলা সম্ভব হচ্ছে এটা এক ধরনের ব্রুট ফোর্স মেথড কিন্তু এই ব্রুট ফোর্স মেথড শুধুমাত্র নরম টিস্যুর উপরে কাজ করে এবং এই পদ্ধতিটি হিপোক্যাম্পাল নিউরনের জন্য যথেষ্ট উপযোগী তাহলে আমি এখন কি করবো আমি এখানেই আজকে শেষ করবো পরবর্তী ক্লাসে আমি এখান থেকে শুরু করব এবং কিভাবে এই টিস্যুকে প্লেট করা হয় সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব তোমরা এবার আগের স্লাইডে ফিরে যাও সেখানে আমি সেল প্লেটিং এর নিয়মগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম এছাড়াও আমি বয়স এবং আইসোলেশনের নিয়ম সম্পর্কেও আলোচনা করেছিলাম তাহলে এটা হলো তোমাদের ম্যাপ এবং এটাকে তোমাদের মনে রাখতে হবে এই ম্যাপটাকে অনুসরণ করলে তোমরা খুব সহজেই এই লেকচারগুলো বুঝতে পারবে তাহলে আমি আজকে এখানেই শেষ করছি এবং আমরা এই হিপোক্যাম্পাস সংক্রান্ত বিষয়ে আলোচনা চালিয়ে যাব এছাড়াও আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো যে সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন হয় সেই ব্যাপারে আলোচনা করব